নমস্কার আজকের অধিবেশনে আমরা কনভলিউশন ইন্টিগ্রাল সম্পর্কে আলোচনা করব তাই আমরা আমাদের সার্কিট বিশ্লেষণে কীভাবে কনভলিউশন ইন্টিগ্রালটি ব্যবহার করতে পারি তা দেখতে পাব আসুন প্রথমে বুঝতে পারি কনভলিউশন ইন্টিগ্রাল কি কনভলিউশন শব্দটির অর্থ ফোল্ডিং সুতরাং ফোল্ডিং করার অর্থ যখন আপনি কোনও নির্দিষ্ট ফাংশনের মিরর চিত্রটি গ্রহণ করেন তার মানে আপনি y অক্ষটি জুড়ে ফোল্ডিং করছেন কনভলিউশন ইন্টিগ্রাল শব্দটি সেই ধারণা থেকেই এসেছে এবং এর অর্থ কী তা আমরা কখন দেখব যখন আমরা কনভলিউশন ইন্টিগ্রালটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এই অবিচ্ছেদ্য ইঞ্জিনিয়ারদের জন্য খুব গুরুত্বপূর্ণ সরঞ্জাম কারণ এটি দৈহিক সিস্টেমগুলি দেখার এবং বৈশিষ্ট্যযুক্ত করার উপায় সরবরাহ করে উদাহরণস্বরূপ আপনি যদি আমাদের পূর্ববর্তী বক্তৃতাগুলিতে h 𝑡 হয় এমন কোনও নির্দিষ্ট সিস্টেমের প্রবণতা প্রতিক্রিয়া রাখেন তাই যদি আপনি আবেগের প্রতিক্রিয়াটি জানেন তবে আপনি প্রতিক্রিয়াটি খুঁজে পেতে পারেন y𝑡 এর উত্তেজনা সহ যে কোনও সিস্টেমের জন্য কোনও সিস্টেমের প্রতিক্রিয়া যার প্রবণতা প্রতিক্রিয়া জানা যায় তা খুঁজে বের করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব অবিচ্ছেদ্য কনভোলশন ইন্টিগ্রাল হিসাবে সংজ্ঞায়িত করা হয় ℎ 𝑡 হল আপনার অনুপ্রেরণামূলক প্রতিক্রিয়া 𝜆 একটি ডামি পরিবর্তনশীল এবং 𝑥 𝜆 হল 𝑥 𝑡 এর উত্তেজনা আপনি যখন 𝑥 𝑡 এর রূপান্তর গ্রহণ করবেন তখন আপনি প্রতিক্রিয়া পাবেন 𝑦 𝑡 এবং এই ইন্টিগ্রালটিকে কনভলিউশন ইন্টিগ্রাল হিসাবে ডাকা হয় এটি হিসাবে প্রতিনিধিত্ব করা যেতে পারে সুতরাং আমরা বলতে পারি যে মূলত 𝑦 𝑡 হল এক্স এবং এইচ ফাংশনগুলির সমঝোতা এবং ল্যাম্বডা যা আমরা পূর্ববর্তী স্লাইডে আলোচনা করেছি ডামি ভেরিয়েবল এবং এটিই হবে সমঝোতা মূলত তারকাচিহ্ন দুটি ফাংশনের সমঝোতার প্রতিনিধিত্ব করবে এখন উপরের সমীকরণটি বলে যে আউটপুট ইউনিট ইমপালস ফাংশনটির সাথে মিলিত ইনপুট সমান সুতরাং আমরা যখন ইউনিট আবেগ প্রতিক্রিয়া জানি তখন আমরা সিস্টেমটির প্রতিক্রিয়া জানতে পারি এখন কনভলিউশন প্রক্রিয়াটি পরিবর্তনশীল এর অর্থ আপনি যদি x এবং h এর অবস্থানগুলি বিনিময় করেন তবে আউটপুট পরিবর্তন হবে না তার অর্থ x এবং h এর রূপান্তরটি h এবং x এর রূপান্তর হিসাবে সমান হবে অবিচ্ছেদ্য আকারে আপনি কী উপস্থাপন করবেন এর অর্থ হল যে দুটি ক্রিয়াকে ক্রমান্বিত করা হয় তা ক্রমহীন এখন শব্দটি কনভলিউশন আপনি কীভাবে সংজ্ঞা দেবেন দুটি সংকেত যা কোনও একটি সিগন্যালের বিপরীতে সময় নিয়ে গঠিত হয় এটি স্থানান্তরিত করে এবং দ্বিতীয় বিন্দুর সাথে পয়েন্টে পয়েন্ট দিয়ে গুণ করে এবং পণ্যটি সংহত করে তারপরে আউটপুট দুটি সংশ্লেষ হবে সংকেত সুতরাং আমরা কীভাবে কল্পনা করব আসুন আমরা একটি উদাহরণ নিই যাতে আপনি ধারণাটি বুঝতে পারেন আসুন আমরা বলতে পারি যে দুটি ফাংশন রয়েছে একটি আমাদের বলা যাক এটির মতো ফাংশন এবং দ্বিতীয়টি এটির মতো ফাংশন এখন যখন আমরা বলি দুটি সিগন্যালের সমঝোতা মানে একটিতে সিগন্যালের বিপরীত হওয়া মানে আপনি সেই সংকেতটি ভাঁজ করছেন তখন কখন আপনি ধরুন আপনি যদি এই সংকেতটি ভাঁজ করেন আপনি কী করবেন আপনি সেই সংকেতের আয়না চিত্রটি নেবেন এটি এর মতো হয়ে উঠবে এটিকে স্থানান্তরিত করবে স্থানান্তরিত করার অর্থ আপনি এটি কোনও স্থানে স্থানান্তরিত করতে পারবেন কারণ এটি সময়ের সাথে আলাদা আলাদা হবে এবং আমরা অ্যাক্সেসের মধ্য দিয়ে এই সংকেতটি স্থানান্তরিত করব এবং আমরা এটির চেষ্টা করার চেষ্টা করব এই সংকেতটির গুণক এবং এই সংকেত বিন্দু দ্বারা পয়েন্ট এবং তারপরে এটি সংহত করুন যাতে আপনি পণ্যটি পেতে পারেন আমরা কীভাবে করব সুতরাং আসুন আমরা বলি যে আপনি এখানে সংকেত স্থাপন করছেন এই নির্দিষ্ট সংকেতটি চলমান সুতরাং এটি এই দিক থেকে সরে যাচ্ছে যাতে আমরা বলি এটি অক্ষ ল্যাম্বদা তাই আপনি স্থানান্তরিত হচ্ছেন আপনি যদি বলছেন এমন হতে পারে এটি ℎ 𝑡 𝜆 হয় তবে আপনি এই ফাংশনটি সরিয়ে ফেলুন যাতে আপনি সংজ্ঞায়িত করেন কী করে ∞ − ∞ ℎ𝜆 𝑥 𝑡 𝜆 𝑑𝜆 পরবর্তী আপনি দুটি পণ্য নিতে হবে এবং তারপর যোগফল কারণ ইন্টিগ্রেশন একটি নির্দিষ্ট সময়কাল ধরে এই দুটি সিগন্যালের পণ্য যোগফল ছাড়া কিছুই নয় আপনি যখন স্থানান্তরিত হন আসুন আমরা অক্ষটি দেখি এবং এটি কীভাবে মিশ্রিত হচ্ছে তা দেখুন সুতরাং একটি নির্দিষ্ট সময়ে সিগন্যালটি এমন হবে যাতে আপনার মোট পণ্য এবং সেই পণ্যটির যোগফল থাকে যা এই জাতীয় অঞ্চল এবং পরে কিছু পরে সময় এই ঠিক হবে ঠিক হবে এবং কিছু সময় পরে এটি ছেড়ে যেতে পারে এবং এটি হয়ে যাবে এখন কী ঘটছে যে সিগন্যালটি স্থানান্তরিত হচ্ছে কারণ আপনি এটি স্থানান্তর করছেন তাই সংকেতটি স্থানান্তরিত হচ্ছে আমরা কেবলমাত্র একটি স্থানান্তর করব দ্বিতীয়টি স্থিতিশীল তাই আমরা মান ল্যাম্বডাকে সম্মানের সাথে স্থানান্তরিত করছি এই অক্ষটি স্থানান্তরিত হচ্ছে এবং আমরা প্রতিটি পয়েন্টে পণ্যটির মূল্য খুঁজে বের করার চেষ্টা করছি দশটি আপনি সংহত করছেন মানে আপনি সমস্ত পণ্য সংশ্লেষ করছেন এবং তারপরে আপনি আবার অন্যটির অবস্থান নিচ্ছেন এবং পণ্য সন্ধান করছেন অবশেষে যদি আপনি দেখতে পান এবং আপনি যদি এই দুটি ক্রিয়াকলাপের পণ্য এবং সংহতকরণটি সনাক্ত করেন তবে এটি দেখতে এটির মতো দেখাতে পারে সুতরাং এটি এই দুটি সংকেতের প্রত্যয় হিসাবে বিবেচিত হবে এটি মূলত আউটপুট যা আপনি দুটি ফাংশনের মধ্যে কনভলিউশন অবিচ্ছেদ্য প্রয়োগ করার সময় পাবেন আমরা এই বক্তৃতায় আরও এগিয়ে গেলে আমরা আরও বিশদ আলোচনা করব এবং আমরা আরও কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করব যাতে আপনি কনভলিউশন ইন্টিগ্রালের অর্থ সম্পর্কে পরিষ্কার হন এখন কনভলিউশন ইন্টিগ্রালটি হল সাধারণ এটি যে কোনও লিনিয়ার সিস্টেমে প্রযোজ্য তবে আমরা যদি ধারণা করি যে সিস্টেমের দুটি বৈশিষ্ট্য রয়েছে তবে কনভলিউশন ইন্টিগ্রালটি সহজ করা যায় সুতরাং এই দুটি সম্পত্তি কি প্রথমটি হল 𝑥 𝑡 টি শূন্যের তুলনায় শূন্যের সমান এর অর্থ হল আপনার ইন্টিগ্রেশন যা এখন বিয়োগ অনন্ত থেকে অনন্ত হয়ে গেছে তা কনভলিউশন ইন্টিগ্রালের জন্য শূন্য থেকে অনন্তের মধ্যে সংহতকরণ হ্রাস করবে এবং দ্বিতীয় সম্পত্তি যা আমরা ব্যবহার করতে পারি তা হল সিস্টেমগুলির প্রেরণা প্রতিক্রিয়া কার্যকারণীয় এর অর্থ 𝑡 0 যে কোনও সময় শূন্যের চেয়ে কম নয় সুতরাং যদি এই সম্পত্তিটি ধারণ করে 𝑡 𝑡 𝜆 0 এর জন্য 𝑡 𝜆 0 বা 𝜆 𝑡 𝑡 উপরের সমীকরণটি এখন কনভলভ হয়ে উঠবে 𝑦 𝑡 ℎ 𝑡 ∗ 𝑥 𝑡 ∫𝑡 𝑥 𝜆 ℎ 𝑡 𝜆 𝑑𝜆 কারণ যে কোনও মানের জন্য 𝜆 𝑡 এটি হয়ে উঠবে 0 যখন আমরা বলি যে ফাংশনগুলি এই 2 টি বৈশিষ্ট্য অনুসরণ করছে প্রথম ফাংশন 0 টির চেয়ে কম 0 এবং দ্বিতীয়টি কার্যকারিতা মানে এটি 0 এর জন্য 𝜆 𝑡 তখন আমরা হ্রাস অবিচ্ছেদ্য পেয়েছি এখন আসুন আমরা কনভলিউশন ইন্টিগ্রালের কয়েকটি বৈশিষ্ট্য দেখি আমরা এটি উত্থাপন করতে যাচ্ছি না কারণ এটি আমাদের বর্তমান বিষয়টির মতো নয় তবে আমাদের মনে রাখতে হবে যে কয়েকটি সম্পত্তি রয়েছে যা আমরা ব্যবহার করব যখন আমরা ব্যবহার করব এই বিশেষ কোর্সে অগ্রগতি প্রথম সম্পত্তি হল এবং এক্স এর রূপান্তর হয় যেমন 𝑥 𝑡 ∗ ℎ 𝑡 ℎ 𝑡 ∗ 𝑥 𝑡 এর অর্থ আপনি এইচ এবং এক্স এর অবস্থানগুলি বিনিময় করতে পারেন এবং কনভলিউশন ইন্টিগ্রাল ধরে রাখবে দ্বিতীয়টি হল বিতরণযোগ্য সম্পত্তি যার অর্থ 𝑓 𝑡 ∗ 𝑥 𝑡 𝑦 𝑡 𝑓 𝑡 ∗ 𝑥 𝑡 𝑓 𝑡 ∗ 𝑦 𝑡 এখন তৃতীয়টি হলো সহযোগী সম্পত্তি 𝑓 𝑡 ∗ 𝑥 𝑡 ∗ 𝑦 𝑡 𝑓 𝑡 ∗ 𝑥 𝑡 ∗ 𝑦 𝑡 যেহেতু এটি সাহসী হয় আপনি কনভোলশন ইন্টিগ্রাল পাওয়ার জন্য যে কোনও পদ্ধতি ব্যবহার করতে পারেন এখন সম্পত্তিটি যখন ইউনিট অনুপ্রেরণা ফাংশন conv 𝑡 ∗ 𝛿 𝑡 এর সাথে সংহত হয় তখন সম্পত্তি একইভাবে আপনি যদি টাইম শিফ্ট ইমপালস ফাংশন 𝛿 𝑡 𝑡0 দিয়ে কনভলভ করছেন তবে আপনি আউটপুটটিকে 𝑓 𝑡 𝑡0 হিসাবে পাবেন ইউনিট আবেগ 𝛿 ′ 𝑡 এর ডেরাইভেটিভ সহ 𝑓 𝑡 এর কনভলিউশনটির পরে আপনি আউটপুটটিকে 𝑓 ′ 𝑡 হিসাবে পাবেন এখন আপনি ইউনিট পদক্ষেপের সাথে সমঝোতা গ্রহণ করছেন আউটপুট হবে ই প্রধান হবে আমরা বিভিন্ন সার্কিট ধারণাগুলিতে কনভলিউশন ইন্টিগ্রাল ব্যবহার করার সময় আমরা যে বৈশিষ্ট্যগুলি ব্যবহার করব এখন আমরা কীভাবে কনভলিউশন ইন্টিগ্রালকে মূল্যায়ন করতে পারি তা শিখার আগে প্রথমে বোঝা যাক কীভাবে কনভলিউশন ইন্টিগ্রালটি ল্যাপ্লেস ট্রান্সফর্মের সাথে যুক্ত সুতরাং ধরুন আপনার যদি f1 𝑡 এবং 𝑓2 𝑡 এর মতো দুটি ফাংশন থাকে তবে সেই দুটি সময়ের পরিবর্তিত ফাংশনের ল্যাপ্লেস রূপান্তরটি হল 𝐹1 𝑠 এবং 𝐹2 𝑠 তারপর আপনি যদি এইগুলির কনভলিউশন নেন ল্যাপ্লেস রূপান্তর গ্রহণ করে এর অর্থ 𝑓1 𝑡 এবং 𝑓2 𝑡 এর রূপান্তরটির ল্যাপ্লেস রূপান্তরটি 𝐹1 𝑠 এবং 𝐹2 𝑠 এর সহজ গুণ এখন আসুন আমরা দেখতে পারি যে আমরা কীভাবে এই ধারণাটিকে ন্যায়সঙ্গত করতে পারি তা সঠিক কিনা বা না তাই আমাদের দেখতে দিন যে এখানে একটি ফাংশন রয়েছে 𝑓 𝑡 𝑓1 𝑡 ∗ 𝑓2 𝑡 সুতরাং আপনি এটির মতো সংজ্ঞা দেবেন এখন আপনি যদি ফাংশনটির ল্যাপ্লেস f𝑡 নেন 0 এটিকে 𝐹2 𝑠 দিয়ে গুণ করে এখন যদি আপনি টাইম শিফ্ট সম্পত্তি ব্যবহার করেন কারণ আপনি যদি এটি ধরে রাখেন তবে আপনি বলতে পারেন যে আপনি যখন সময় ব্যবহার করেন তখন সময় শিফটের সম্পত্তি এটি রূপান্তরিত হতে পারে এখন আপনি যদি এটি দেখেন তবে এটি 𝑡 𝜆 পর্যন্ত রাখা হবে 𝜆 যখন 𝜆 𝑡 এই ফাংশনটি শূন্য হয়ে যাবে তাই আপনি অখণ্ডতার ক্ষেত্রে কী লিখতে পারেন প্রথমত আমরা সংহতকরণের ক্রমটিকে আদান প্রদান করি সুতরাং এখন এটি শূন্য থেকে অনন্ত হয়ে যাবে এবং দ্বিতীয় সংবিচ্ছেদে আমরা বলব যে এটি একক পদক্ষেপের সময় শিফট ফাংশনের কারণে শূন্য থেকে tএর মধ্যে রয়েছে এবং আমরা বলব যে এটি এফ 1 ল্যাম্বডায় পরিণত হয়েছে f2 t মাইনাস লাম্বদা ডিটি এবং e দ্বারা পাওয়ার বিয়োগফল ল্যাম্বদা ডি ল্যাম্বদা আমরা দ্বিতীয় ইন্টিগ্রালের জন্য বের করব সুতরাং আপনি এই বিশেষ ফর্মটি এই বিশেষ এক্সপ্রেশনটি পুনরায় সাজিয়ে নিতে পারেন এখন আপনি যদি এই শব্দটি দেখতে পান তবে এটি 𝑓1 𝑡 এবং 𝑓2 𝑡 এর সংশ্লেষ ব্যতীত আর কিছুই নয় যদি আপনি এটি দেখতে পান তবে আপনি এটিকে কেবল f2 টি এর সমাপ্তি হিসাবে F1 হিসাবে উপস্থাপন করবেন এবং তারপরে বহিরাগত অবিচ্ছেদ্য f1 এবং f2 এর সমাবর্তনের ল্যাপ্লেস ছাড়া আর কিছুই নয় সুতরাং আপনি সহজভাবে লিখতে পারেন 𝐹1 𝑠 𝐹2 𝑠 এফ 1 এবং এফ 2 এর সমাবর্তনের ল্যাপ্লেস ছাড়া আর কিছুই নয় সুতরাং আপনি কেবল বলতে পারেন যে সময় ডোমেনে কনভলিউশনটি এস ডোমেনে গুণনের সমান আপনি যখন শর্তাবলী পুনর্বিন্যাস করেন এবং ন্যায়সঙ্গতভাবে প্রমাণ করেন যে আপনি কীভাবে পান f1 এবং f2 এর রূপান্তরটি এস ডোমেনে গুণিত হয় এখন আসুন আমরা একটি উদাহরণ নিই যাতে আপনি বুঝতে পারেন যে আপনি কীভাবে এই বিশেষ ধারণাটি ব্যবহার করবেন আসুন দেখি যে 𝑥 𝑡 4𝑒 − 𝑡 এবং ℎ 𝑡 5 𝑒 − 2𝑡 এবং যখন আমরা উপরের সম্পত্তিটি প্রয়োগ করি তখন h এবং x এর রূপান্তরটি 𝐻 𝑠 𝑋 𝑠 এর বিপরীত ল্যাপ্লেস রূপান্তর হয় 𝐻 𝑠 কী 𝐻 𝑠 হয় 5 𝑠 2 কারণ এটি h 𝑡 এর ল্যাপ্লেস রূপান্তর একইভাবে 𝑋 𝑠 ল্যাপ্লেস ছাড়া কিছুই নয় 𝑥 𝑡 এর রূপান্তর করুন যাতে আপনি এটিকে কেবল 4 s1 হিসাবে লিখতে পারেন এখন আপনি যদি বর্গাকার বন্ধনীটির মধ্যে শব্দটি পুনরায় সাজান 20 𝑠 1 20 𝑠 2 নিলে তো বর্গ বন্ধনীতে এখন শব্দটির বিপরীতমুখী ল্যাপ্লেস রূপান্তর এটি 20 𝑒 − 𝑡 𝑒 − 2𝑡 হয়ে যাবে সুতরাং এখন আপনি 𝑥 𝑡 4𝑒 − 𝑡 এবং ℎ 𝑡 5 এর রূপান্তর বলতে পারেন

এটি যখন 𝑡 ≥ 0 হবে সুতরাং এর সাহায্যে আপনি সহজেই দেখতে পাবেন যে আপনি যখন কনভোলজটির ল্যাপ্লেস ট্রান্সফর্মটি প্রয়োগ করেন আপনি সহজেই উত্তরগুলি পেতে পারেন এখন আরও একটি বিষয় রয়েছে যা আমাদের এই সম্পত্তি সম্পর্কে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে যা আমরা এখনই গণনা করেছি যদিও আগের দুটি ক্ষেত্রে আমরা দেখেছি এমন দুটি সিগন্যালের এই সমঝোতাটি সহজ দেখাচ্ছে তবে কখনও কখনও বিপরীতটি সম্ভবত শক্ত খুঁজে পাওয়া যায় কেন কারণ এই মুহুর্তে যখন আপনার 𝐹1 𝑠 এবং 𝐹2 𝑠 উভয়ের পণ্য জটিল হয় তখন ল্যাপ্লেস ট্রান্সফর্ম ব্যবহার করে সমঝোতার ধারণাটি ব্যবহার করা কঠিন হবে তারপরে আপনি কী করবেন আপনি কিছু বিকল্প কৌশল ব্যবহার করবেন অন্য কেসটি হল যখন f1 𝑡 এবং 𝑓2 𝑡 কিছু পরীক্ষামূলক ডেটা আকারে উপলব্ধ হয় এবং এই দুটি ফাংশনের সুস্পষ্ট ল্যাপ্লেস রূপান্তর পাওয়া যায় না যখন এই বিশেষ অবস্থাটি ঘটে তখন আপনি 𝑓1 𝑡 এবং 𝑓2 𝑡 এর ল্যাপ্লেস রূপান্তর করতে সক্ষম হবেন না এবং তারপরে ল্যাপ্লেস ট্রান্সফর্ম পণ্যটি ব্যবহার করে f1 এবং f2 এর কনভোলজেশন পাওয়া কঠিন হবে সুতরাং আপনাকে যা করতে হবে আপনাকে সেই বিকল্প পদ্ধতির ব্যবহার করতে হবে যা গ্রাফিকাল অ্যাপ্রোচ বলে ডাইম ডোমেনে দুটি সংকেতের কনভলিউশন খুঁজে পেতে গ্রাফিকাল পদ্ধতিটি কী গ্রাফিক্যাল পদ্ধতিটি বলে যে আমরা চারটি ধাপ যা নীচে বর্ণনা করছি তা দুটি ফাংশনের সংশ্লেষের অবিচ্ছেদ্য সন্ধানের জন্য অনুসরণ করা হবে প্রথমটি ভাঁজ ভাঁজ মানে আপনি অর্ডিনেট অক্ষ সম্পর্কে ℎ 𝜆 এর আয়না চিত্রটি নেবেন এবং ℎ −𝜆 এর মান পাবেন এখন আপনাকে অবশ্যই ফাংশনটি স্থানচ্যুত করতে হবে যার অর্থ ℎ 𝑡 𝜆 পেতে sh −𝜆 দ্বারা শিফট বা বিলম্ব করুন এখন পরবর্তী কাজটি হল আপনাকে অবশ্যই গুণন করতে হবে ℎ 𝑡 𝜆 এবং 𝑥 𝜆 এর পণ্যটি খুঁজে বের করতে হবে এবং তারপরে একটি নির্দিষ্ট সময়ের জন্য একীকরণ করতে হবে এবং under 𝑡 𝜆 𝑥 𝜆 এর জন্য অঞ্চলটি গণনা করতে হবে 0 𝜆 𝑡 এ 𝑦 𝑡 পেতে এবং তারপরে আপনি অবশেষে 𝑦 𝑡 এর মান পাবেন এখন এক ধাপে ভাঁজ অপারেশন শব্দটি সমঝোতার কারণ সুতরাং আমরা এটিই প্রথম স্লাইডে আলোচনা করেছি যে ভাঁজ যা আয়না চিত্র গ্রহণ ছাড়া কিছুই নয় এই অবিচ্ছেদ্যকে কনভ্যুশনাল ইন্টিগ্রাল হিসাবে অভিহিত করার কারণ এখন ফাংশনগুলি h 𝑡 𝜆 স্ক্যান করে বা 𝑥 𝜆 এর উপরে স্লাইড করে তাই আমরা উদাহরণটিতে যা দেখেছিলাম যা আমরা আলোচনা করছিলাম যে আপনি যখন প্রদত্ত সংকেতটি স্লাইড করেন এবং আপনি প্রতিটি পদটির পণ্য গ্রহণ করেন এবং তারপরে আপনি যোগফলটি যোগ করেন এটি আপ যাতে আপনি অবিচ্ছেদ্য মান পেতে এর অর্থ হল আপনি শিফটিং ফাংশনটি ব্যবহার করবেন যা চূড়ান্ত ইন্টিগ্রাল পেতে 𝑥 𝜆 এর উপরে স্ক্যান বা স্লাইড করবে সুতরাং এটি সুপার পজিশন পদ্ধতিটি বিবেচনা করে কারণ এটি ফাংশন ℎ 𝑡 𝜆 ওভার 𝑥 𝜆 এরও সুপার পজিশন কনভলিউশন ইন্টিগ্রালকে সুপার পজিশন ইন্টিগ্রাল হিসাবেও পরিচিত সুতরাং আপনি এখন দেখতে পাচ্ছেন যে কনভলিউশন ইন্টিগ্রালকে সুপার পজিশন ইন্টিগ্রালও বলা যেতে পারে কারণ এতে সুপার পজিশন পদ্ধতিও রয়েছে সুতরাং চারটি পদক্ষেপ প্রয়োগ করতে 𝑥 𝜆 এবং ℎ 𝑡 𝜆 স্কেচ করতে সক্ষম হওয়া প্রয়োজন গ্রাফিকাল পদ্ধতির জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমরা উভয় ফাংশনকে স্কেচ করতে পারি এবং এর অর্থ আমরা উভয় ফাংশনকে এক্স y অক্ষের উপর প্লট করতে পারি এবং তারপরে মূল ফাংশন থেকে 𝑥 𝜆 পেতে পারি 𝑥 𝑡 এর মধ্যে কেবল 𝑡 প্রতিস্থাপন জড়িত একটি ডামি ভেরিয়েবল 𝜆 তারপরে s 𝑡 𝜆 স্কেচিং সমঝোতা প্রক্রিয়ার মূল চাবিকাঠি কারণ এটি উল্লম্ব অক্ষ সম্পর্কে ℎ 𝜆 প্রতিফলিত করে এবং এটি দ্বারা স্থানান্তরিত করার সাথে জড়িত 𝑡 সুতরাং বিশ্লেষণাত্মকভাবে আমরা 𝑡 𝜆 দ্বারা 𝑡 𝑡 এর প্রত্যেকটি প্রতিস্থাপন করে ℎ 𝑡 𝜆 পাই এখন যেহেতু কনভ্যুলশনটি পরিবর্তনীয় হয় তাই কখনও কখনও এক এবং দুই থেকে দ্বিতীয় ধাপ প্রয়োগ করা আরও সুবিধাজনক 𝑥 𝑡 এর পরিবর্তে ℎ 𝑡 সুতরাং আমাদের অবশ্যই x এবং h এর ফাংশনগুলি দেখতে হবে এবং আমরা কেবলমাত্র x এবং h এর স্কেচটি বোঝার সাহায্যে সহজেই জানতে পারি যে আমাদের কোনটি ভাঁজ করতে হবে এবং অন্যটির উপরে স্লাইড করতে হবে সুতরাং আগের মত আমরা কী করেছি যে আমরা এই বিশেষ ফাংশনটি ভাঁজ করেছি যদি আমরা ভাঁজ করি আমরা মূল এবং ভাঁজ ফাংশনটির মধ্যে পার্থক্য করতে সক্ষম হব না এবং আমরা এটি ব্যাখ্যা করতে সক্ষম হব না সে কারণেই আমি এই ফাংশনটি ভাঁজ করেছি একইভাবে আপনি গ্রাফিকাল পদ্ধতির সাহায্যে কনভলিউশন গণনা করার সময় আপনি দেখতে পারেন কোনটি ভাঁজ করার জন্য সবচেয়ে ভাল আপনি গ্রাফিকাল পদ্ধতির ব্যবহার করার সময় এটি সর্বদা মনে রাখতে হবে সুতরাং এখন আমরা একটি উদাহরণ গ্রহণ করব যাতে আমরা কী করতে পারি আমরা আজ আমাদের আলোচনাটি এই মুহুর্তে থামাতে পারি এবং আমরা পরবর্তী বক্তৃতায়ও কনভলিউশন ইন্টিগ্রাল নিয়ে আমাদের আলোচনা চালিয়ে যাব ধন্যবাদ